বেসিক প্রিন্সিপালস এন্ড ক্যালকুলেশনসইন ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সে স্বাগতম তাহলে আমরা উদাহরণ সহযোগে রিয়াক্টিভ সিস্টেমের এনার্জি ব্যালেন্স আলোচনা করছিলাম তাহলে এই লেকচারে বক্তৃতা আমরা করবো কিছু উদাহরণ দিয়ে দহনের তাপে এনার্জি ব্যালেন্স আলোচনা করার চেষ্টা করব আগের বক্তৃতাগুলিতে আমরা বিক্রিয়ার তাপ এর সঙ্গে এনার্জি ব্যালেন্স ব্যাখ্যা করেছিলাম এবং বিভিন্ন উদাহরণ দিয়ে বিশ্লেষণ করেছিলাম এখন আগের বক্তৃতায় যেসব ক্ষেত্রে কোন ফেজ পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে পরীক্ষামুলকভাবে আমরা বিক্রিয়ার তাপ থেকে গঠনের তাপ নির্ণয় করার ইকুয়েশন দিয়েছিলাম কোন বিশেষ বিক্রিয়াতে যে সমস্ত যৌগ গুলি অংশগ্রহণ করে তাদের গঠনের তাপ থেকে আমরা বিক্রিয়ার তাপ ব্যাখ্যা করেছিলাম আমরা আরো আলোচনা করেছিলাম কোন নির্দিষ্ট সিস্টেমে অপারেটিং কন্ডিশন এর উপর নির্ভর করে কিভাবে বিক্রিয়ার তাপ নির্ণয় করা যায় অর্থাৎ রেফারেন্স তাপমাত্রা পরিবর্তিত হয়ে যদি কোন বিশেষ তাপমাত্রাতে পৌঁছে যায় তখন কিভাবে বিক্রিয়ার তাপমাত্রা নির্ণয় করা যায় সেটা আমরা দেখিয়েছি এবং সেই বিক্রিয়ার তাব আসলে নির্ণয় করা হবে বিক্রিয়ক গুলির গঠনের তাপ এর উপর ভিত্তি করে এবং উৎপন্ন যৌগ উপাদানগুলি সংবেদনশীল তাপ হিসাবে বিক্রিয়ক এবং যৌগের তাপের পরিবর্তনের সঙ্গে সংবেদনশীল এবং এনথালপির এই পরিবর্তনগুলোর সঙ্গে তোমাদের জানতে হবে তোমরা জানো আদর্শ অবস্থায় বিক্রিয়ার তাপ যোগ করা তাহলে এই নীতির উপর ভিত্তি করে আমরা এই জিনিসগুলো আগেই ব্যাখ্যা করেছিলাম এবং বিভিন্ন পরীক্ষা দিয়ে বিশ্লেষণ করেছিলাম এবং আগের বক্তৃতায় বিভিন্ন উদাহরণ ছিল এই বক্তৃতায় আমরা আদর্শ দহনের তাপ আলোচনা করার চেষ্টা করব তোমরা জানো অনেক রকম দহন বিক্রিয়া আছে তোমরা জানো বিভিন্ন রকম যৌগ আমরা দহনের ফলে পাই যেমন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এবং আরো অনেক মূল্যবান পদার্থ তাহলে সেই ক্ষেত্রে আদর্শ অবস্থায় কিভাবে দহনের আদর্শ তাপ নির্ণয় করা যেতে পারে এখন আদর্শ থার্মোডাইনামিক কন্ডিশনে এটা আসলে এনথালপির পরিবর্তন যখন অক্সিজেন এর প্রভাবে এক মোল বিক্রিয়ক পুরোপুরিভাবে পুড়ে যায় এবং একটা প্রজাতির দহনের আদর্শ তাপ যদি এখানে একটা প্রজাতি আই থাকে আমরা বলতে পারি যে এই আদর্শ দহনের তাপ তোমরা জানো এই ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা যায় c i এনথালপি পরিবর্তন এটা 1 মোল i প্রজাতি আদর্শ তাপমাত্রা 25 ডিগ্রী সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমোসফিয়ার এ অক্সিজেন দিয়ে পুরোপুরি দহন হওয়ার সঙ্গে সংযুক্ত এখন পুরোপুরি দহন বলতে আসলে কি বোঝায় পুরো দহনের জন্য তোমরা দেখবে যে সব কার্বন রূপান্তরিত হয়ে গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে এবং প্রধান উপাদান তোমরা জানো হাইড্রোজেন যাকে দহন করতে হবে যেটাকে পোড়াতে হবে সেটা জলে রূপান্তরিত হয়ে গেছে এবং তোমরা জানো যদি এখানে সালফার থাকে যেটা হলো দহনের জন্য ফিড উপাদান তোমরা জানো তাহলে সব সালফার পুরোপুরি দহন এর পর রূপান্তরিত হয়ে যাবে সালফার ডাই অক্সাইড এবং সব নাইট্রোজেন একইভাবে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে তাহলে এইভাবে তোমরা বলতে পারো যে যখন তোমরা জানো কোন যৌগের পুরো দহন শেষ হবে তোমরা পেয়ে যাবে দহনের তাপ এবং কিভাবে এটা নির্ণয় করতে হয় যেমন আমরা জানি যে উপাদান গুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই উপাদানগুলির গঠনের তাপ এর উপর ভিত্তি করে আদর্শ বিক্রিয়ার তাপ নির্ণয় করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আদর্শ বিক্রিয়ার তাপ ব্যাখ্যা করতে হবে উৎপন্ন যৌগ এবং বিক্রিয়কের এনথালপির পার্থক্য দিয়ে যখন বিক্রিয়ক এবং উৎপন্ন যৌগটির আদর্শ অবস্থা 25 ডিগ্রী সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমোসফিয়ার এ থাকে তখন তাদের এনথালপি পরিবর্তন তাহলে এই নীতি অনুযায়ী তোমরা জানো আমরা আসলে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করছি এই ইকুয়েশন অনুযায়ী সব পদার্থের উৎপন্ন উপাদানের জন্য এখানে আদর্শ গঠনের তাপ এবং বিক্রিয়ক উপাদানগুলির গঠনের আদর্শ তাপ এই দুটিকে বিয়োগ করলে আমরা বিক্রিয়ার আদর্শ তাপ পেয়ে যাব এখন বিক্রিয়ার উপর নির্ভর করে দহনের আদর্শ তাপ আসলে অনুমান করা যাবে অথবা নির্ণয় করা যাবে দহনের আদর্শ তাপ থেকে এখানে যদি তুমি বিক্রিয়কের উপাদানগুলি জানো যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাহলে বিক্রিয়ার আদর্শ তাপএইভাবে নির্ণয় করা যাবে এখন সেই উপাদানগুলির জন্য আদর্শ দহনের তাপ কি হবে এবং তারপর সেই উপাদানগুলির দহনের আদর্শ তাপ কি হবে দহনের জন্য বিক্রিয়ক গুলির উপাদানের মোট এনথালপি পরিবর্তন কত হবে একইভাবে উৎপন্ন যৌগ গুলির উপাদানের এনথালপি পরিবর্তন কত হবে তোমরা জানো দহনের নির্দিষ্ট এনথালপি আছে তাহলে এটা থেকে আসলে তোমরা বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে পারো এবং সেখান থেকে তোমরা দহন এর আদর্শ তাপ পেতে পারে তাহলে এটা আসলে একইভাবে করা যায় যেমনভাবে তোমরা আদর্শ গঠনের তাপ থেকে আদর্শ বিক্রিয়া তাপ নির্ণয় করেছে এখানেও একইভাবে একই রকমভাবে করতে পারবে যেমন উপাদানগুলির আদর্শ থেকে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করেছে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা বিক্রিয়ক গুলির এনথালপি পরিবর্তন থেকে বিয়োগ করবে কিন্তু যদিও গঠনের আদর্শ তাপ যখন তোমরা বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করো সেখানে তোমরা জানো তোমরা বিক্রিয়ক গুলির গঠনের আদর্শ তাপ বিয়োগ করো উৎপন্ন যৌগগুলি থেকে তাহলে এখানে আসলে আমরা বলতে পারি যে বিক্রিয়ার আদর্শ তাপ হবে দহনের আদর্শ তাপ এর নেগেটিভ এর থেকে তোমরা ইকুয়েশন জানতে পারলে তোমরা খুব সহজেই দহনের আদর্শ তাপ থেকে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে পারবে তাহলে তোমাদের এই ফরম্যাট মনে রাখতে হবে একমাত্র জিনিস হলো তোমাদের শুধু মনে রাখতে হবে প্রতিটি উপাদানের জন্য অথবা প্রতিটি বিক্রিয়কের জন্য দহনের আদর্শ তাপ কত তাহলে এটা হল আদর্শ দহনের তাপ থেকে আদর্শ বিক্রিয়া তাপ নির্ণয় করার খুব সাধারণ উপায় তাহলে একটা উদাহরণ করা যাক যেমন কার্বন তোমরা জানো কঠিন কার্বন একটা হাইড্রোজেন গ্যাস এর সঙ্গে বিক্রিয়া করে তোমরা জানো তোমাদের দেবে তরল C5H12 এখন এই বিক্রিয়ার জন্য আমরা বলতে পারি সেই কার্বন হাইড্রোজেন এবং পেন্টেন সবগুলোকেই পুড়িয়ে দেওয়া যাবে তাদের আদর্শ দহনের তাপে যেটা তোমরা পরীক্ষামূলক ভাবে করতে পারো এখন দহনের আদর্শ তাপ থেকে বিক্রিয়ার আদর্শ তাপ এখানে নির্ণয় করা যেতে পারে তাহলে এখানে ΔH হল আদর্শ অবস্থায় বিক্রিয়া এই ক্ষেত্রে যেটা সমান হবে উৎপন্ন যৌগ বিযুক্ত বিক্রিয়ক সেটা তোমাদের মনে রাখতে হবে তাহলে 5 x তোমরা জানো আদর্শ দহনের তাপ দহন এর জন্য আমরা লিখছি c যেখানে গঠনের জন্য আমরা লিখছি f তাহলে এখানে ΔHc হলো এখানে উপাদান গুলির আদর্শ অবস্থা বিক্রিয়ক হলো c যেটা হলো কঠিন অবস্থায় কার্বন এবং বিক্রিয়কের দিকে অন্য উপাদান হলো হাইড্রোজেন তাহলে তোমাদের এখানে স্টকিওমেট্রিক কোইফিশিয়েন্ট হল 6 তাহলে 6 x আদর্শ অবস্থায় এখানে হাইড্রোজেন গ্যাসের দহন তাপ হল ΔH এখানে আদর্শ অবস্থায় উৎপন্ন যৌগ তরল পেন্টেন C5H12 এর আদর্শ তাপ তোমরা জানো এই ইকুয়েশন থেকে তোমরা সব উপাদান গুলির দহনের আদর্শ তাপ থেকে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে পারবে এখন যদি কোন বিক্রিয়ক ধরা যাক যদি কোনো বিক্রিয়ক অথবা উৎপন্ন যৌগ হলো দহনের ফলে উৎপন্ন যৌগ এখানে একটা উদাহরণ দেখা যাক ধরা যাক কার্বন ডাই অক্সাইড জল সালফার ডাই অক্সাইড এবং তাদের দহনের তাপ সবগুলি শূন্য যেমন আমরা আগে আলোচনা করেছি তোমরা দেখবে যে প্রাকৃতিক ভাবে বিদ্যমান কোন গ্যাস অথবা পদার্থের গঠনের তাপ শূন্য হবে একইভাবে এখানেও আমরা বলতে পারি যে আমরা জানো এখানে যৌগ গুলির দহন যেমন কার্বন ডাই অক্সাইড জল এবং সালফার ডাই অক্সাইড এইসব গুলির গঠনের তাপ শূন্য হবে এখন এটা অনুযায়ী এখানকার মতো আদর্শ গঠনের তাপ এখানে হল c c না হয়ে এখানে হবে f কিন্তু এখানে তোমরা দেখতে পাবে বিক্রিয়ার আদর্শ তাপ এখানে হবে প্রথমে আমরা বিক্রিয়ক এবং উৎপন্ন যৌগ গুলিকে ধরে নিচ্ছি এবং এই ক্ষেত্রে বিক্রিয়ার আদর্শ তাপ তোমরা জানো গঠনের তাপ কত আমাদের শুধু নেগেটিভ বিক্রিয়ার তাপ লিখতে হবে দহন দিয়ে তাহলে যদি আমি এটাকে দহন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমি আদর্শ বিক্রিয়ার তাপ লিখতে পারি যেমন তোমরা জানো গঠন f তাহলে আমরা এখানে লিখতে পারিs তোমরা জানো ΔH এখানে c এর বদলে f লিখতে হবে এখানে প্রথমে উৎপন্ন যৌগের দিক আসবে তাহলে এটা হবে তরল C5H12 তারপর এটা হবে 5 x ΔH যেটা হলো কঠিন কার্বন এর গঠনের তাপ এখানে 6x ΔH যেটা হলো হাইড্রোজেন গ্যাসের গঠনের তাপ তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি তাহলে এটা আসলে তোমরা জানো বিক্রিয়ক এবং এখানে এগুলো দহন থেকে আদর্শ বিক্রিয়ায় তাপের ফলে উৎপন্ন যৌগ কিন্তু এখানে এই ক্ষেত্রে এটা তোমরা জানো এটা হবে এগুলি আসলে হবে উৎপন্ন যৌগ যেখানে এগুলি হবে তোমাদের বিক্রিয়ক তোমরা এইভাবেও বিয়োগ করতে পারো এখানে তোমরা এই ভাবেও রিপ্রেজেন্ট করতে পারো তাহলে এটা তোমরা জানো আদর্শ বিক্রিয়ার তাপ যেটা গঠনের তাপ ও দহনের তাপ থেকে পাওয়া গেছে এবং কিভাবে এরা পরস্পরের সঙ্গে সংযুক্ত কেবলমাত্র যেহেতু এখানে ΔHrxn হল দহন আমরা নেগেটিভ ΔH নেব এখানে আর এক্স এন হল আদর্শ গঠনের তাপের উপর ভিত্তি করে আদর্শ অবস্থায় বিক্রিয়া ঠিক আছে এরপর আমরা এর জন্য আরেকটা উদাহরণ করব যেমন এখানে ধরা যাক তোমাদের নির্ণয় করতে হবে বিক্রিয়ার আদর্শ তাপ যেমন আমরা গঠনের আদর্শ তাপ এবং দহনের আদর্শ তাপ থেকে পেয়েছি তোমরা জানো এর জন্য বিক্রিয়াটি স্লাইডে দেওয়া আছে তোমরা জানো এই ক্ষেত্রে ইথানল যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দহন এর পর তোমাদের দেবে কার্বন ডাই অক্সাইড এখন এই ক্ষেত্রে ইথানল কার্বন ডাই অক্সাইড এবং জলের গঠন এর তাপ পর্যায়ক্রমে দেওয়া আছে 27763 39351 এবং 28584 এবং ইথানলের দহনের তাপ দেওয়া আছে 136691 তাহলে এই গুলির উপর ভিত্তি করে তোমাদের আদর্শ গঠনের তাপ থেকে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে হবে যেহেতু তোমরা জানো এটা দহন বিক্রিয়া তাহলে প্রথমে আমাদের আদর্শ বিক্রিয়ার তাপ কি হবে সেটা নির্ণয় করতে হবে সব বিক্রিয়ক উপাদান গুলি এবং উৎপন্ন যৌগ গুলির গঠনের তাপের উপর ভিত্তি করে এটা নির্ণয় করতে হবে তাহলে সমাধান হিসেবে আমরা লিখতে পারি প্রথমে আদর্শ গঠন এর তাপ থেকে আদর্শ গঠন এর তাপ থেকে আমরা এটা নির্ণয় করতে পারি আমরা লিখতে পারি আদর্শ অবস্থায় ΔHrxn এটা দেওয়া আছে কিলোজুল প্রতি মোল এটা সমান এখানে হবে প্রথমে কোনটা হবে আমাদের এখানে উৎপন্ন যৌগের দিক দেখতে হবে প্রডাক্ট সাইডে আমরা লিখতে পারি এখানে 3 x জলের জন্য আদর্শ গঠনের তাপ কি দেওয়া আছে এটা হল 28584 এখানে 2 x কার্বন ডাই অক্সাইড এর জন্য এটা দেওয়া আছে 39351 তারপর বিক্রিয়ার সাইডে বিয়োগ অথবা এই উপাদান গুলির জন্য বিশেষ তাপ যেটা হলো তোমাদের আদর্শ অবস্থায় গঠনের আদর্শ তাপ তাহলে সেই অনুযায়ী এই বিক্রিয়কের দিকে স্টকিওমেট্রিক কম্পনেন্ট অথবা কোইফিশিয়েন্ট কি হবে ইথানলের জন্য এটা 1 তাহলে আমরা লিখতে পারি 1 x ইথানল এর জন্য আদর্শ গঠনের তাপ দেওয়া আছে 27763 এবং তারপর অক্সিজেন এর স্টকিওমেট্রিক কোইফিশিয়েন্ট এটা হল 3 তাহলে 3 x আদর্শ অবস্থায় অক্সিজেনের নির্দিষ্ট দহনের তাপ কত এটা কি দেওয়া আছে না নেই এটা দেওয়া নেই কারণ এটা প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ তাহলে তোমাদের এটা 0 ধরে নিতে হবে তাহলে শেষ পর্যন্ত তোমরা জানো গণনা করার পর আমরা পেতে পারি তারপর তোমরা পেতে পারো 13669 কিলোজুল প্রতি মোল তাহলে এইভাবে তোমরা গঠনের আদর্শ তাপ থেকে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে পারো একইভাবে আমরা তারপর বিক্রিয়া থেকে একইভাবে দহনের আদর্শ তাপ নির্ণয় করতে পারি এখানেই ক্ষেত্রে দহনের জন্য বিক্রিয়ার নির্দিষ্ট তাপ সমান হবে আদর্শ অবস্থার ΔHrxn এর নেগেটিভ তাহলে এইরকম ভাবে তোমরা পেতে পারো অথবা অন্যথায় প্রতিটি উপাদানের দহনের থেকে তোমরা আদর্শ দহনের তাপ পেতে পারো এখন যদি আমরা ধরে নেই ইথানল এর দহনের আদর্শ তাপ হল ডেল্টা H যেটা তোমরা জানো আদর্শ অবস্থায় C2H5OH দহন করা হয়েছে এটা আসলে তোমরা জান 13669 কিলোজুল প্রতি মোল এবং তোমরা আরো বলতে পারো যে বিক্রিয়ায় অন্য উপাদান গুলির জন্য দহনের আদর্শ তাপ হল ΔHc যেটা এখানে অক্সিজেনের জন্য কারণ এটা প্রাকৃতিক ভাবে উৎপন্ন পদার্থ এবং এটা শূন্য হবে একইভাবে কার্বন ডাই অক্সাইডের জন্য ΔHc শূন্য হবে একইভাবে জলের জন্য ΔHc আবার শূন্য হবে তাহলে আদর্শ দহন বিক্রিয়ার ফর্মুলা অনুযায়ী বিক্রিয়ার ΔHc যেখানে বিক্রিয়াটি হল দহন সেখানে হবে ΔH হবে দহনের ΔHc এর যোগফল এটা উৎপন্ন যৌগের দিকের জন্য দুঃখিত এটা বিক্রিয়কের দিক বিক্রিয়ক ΔHc গুলির যোগফল যেটা হলো দহনের আদর্শ তাপ x তোমরা জান ni এটা আসলে উৎপন্ন যৌগের দিকের জন্য তাহলে এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি এখানে আমরাই বিক্রিয়কগুলো পাচ্ছি অথবা তোমরা জানো এটা মিথানল ঠিক আছে প্রথমে ইকুয়েশন লেখা যাক তরল C2H5OH 3 অক্সিজেন গ্যাস এটার থেকে তোমরা পাবে 2CO2 গ্যাস তরল 3 জল এখন এই ক্ষেত্রে বিক্রিয়কের দিকে কি আছে এগুলো বিক্রিয়কের দিক তাহলে এই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এটা আসলে বিক্রিয়া অনুযায়ী ইথানলের মোল এর সংখ্যা এই বিক্রিয়া অনুযায়ী এটা এক তাহলে এটা এখানে হবে এবং ইথানলের আদর্শ দহনের তাপ তোমাদের দেওয়া আছে এটা হল 13669 এবং তারপর এখানে অন্য উপাদান আছে তারপর 3 x অক্সিজেন এখানে 0 এখানে হবে উৎপন্ন যৌগের দিকে দহন কত এটা হল 2 x আবার কার্বন ডাই অক্সাইড হলো 0 এখানে 3 x জলের জন্য 0 তাহলে এখানে সরলীকরণের পর শেষ পর্যন্ত আমরা বলতে পারি এটা আসছে 13669 কিলোজুল প্রতি মোল তাহলে এটা হল একটা উপায় তোমরা এই ভাবে দহন বিক্রিয়ার উপর ভিত্তি করে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে পারবে কিন্তু যেহেতু আমরা আগেই গঠনের আদর্শ তাপ নির্ণয় করেছি এবং এর ভ্যালু ছিল এখানে তোমরা জানো 13669 তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এই ভ্যালু যেটা এখানে আসছে দহনের আদর্শ তাপ সেটা হবে আবার 13669 কিলোজুল প্রতি মোল তাহলে তোমরা বলতে পারো যেখানে এইভাবে তোমরা সহজে দহনের আদর্শ তাপ নির্ণয় করতে পারবে এবং বিক্রিয়ার আদর্শ তাপ এর উপর নির্ভর করে গঠনের আদর্শ তাপ নির্ণয় করতে পারবে তাহলে দুটোই দুটো ক্ষেত্রেই আমরা আদর্শ বিক্রিয়ার তাপের একই রেজাল্ট পেলাম অন্য উদাহরণ করা যাক এই ক্ষেত্রে বিক্রিয়ার আদর্শ তাপ নির্ণয় করতে হবে তোমরা দহনের আদর্শ তাপ থেকে ইথেনের ডিহাইড্রোজেনেশন জানো এখানে এই বিক্রিয়াটি তোমাদের দেওয়া আছে এই ক্ষেত্রে ইথেনের ডিহাইড্রেশন থেকে তোমরা এখানে পাবে ইথেন এবং হাইড্রোজেন এখন এর জন্য ইথেনের দহনের আদর্শ তাপ তোমাদের দেওয়া আছে ইথিলিন তোমাদের দেওয়া আছে এবং হাইড্রোজেন ও তোমাদের দেওয়া আছে তাহলে ইথিলিনের ইথেন দেওয়া আছে এবং হাইড্রোজেন গ্যাস এবং এদের পর্যায়ক্রমে দহনের তাপ দেওয়া আছে তাহলে এর উপর ভিত্তি করে তোমরা দহনের আদর্শ তাপ জানো বিক্রিয়ার আদর্শ তাপ কি হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে তাহলে একই প্রিন্সিপাল ব্যবহার করে দহনের তাপ থেকে আবার তোমরা আদর্শ বিক্রিয়ার তাপ নির্ণয় করতে পারো এটা ইথেন C2H6 এর জন্য হবে ΔHc এবং এখানে তোমরা জানো বিক্রিয়ক এখানে এটা হবে ΔHc যে আদর্শ অবস্থায় ইথিলিনের C2H4 এর দহন এখানে হাইড্রোজেন এর দহন ΔHc তাহলে এই ক্ষেত্রে যদি আমরা স্ট্যান্ডার্ড এগুলো প্রতিস্থাপন করি উপাদানগুলির দহনের তাপ তোমরা জানো তাহলে তোমরা এখানে লিখতে পারবে এটা হবে ইথেনের জন্য 15599 ইথিলিন এর জন্য 141099 এবং হাইড্রোজেন এর জন্য দেওয়া আছে 28584 তাহলে গণনা করার পর আমরা বিক্রিয়ার তাপ পাবো 13993 কিলোজুল প্রতি মোল তাহলে এইভাবে তোমরা আদর্শ দহনের তাপ এর উপর ভিত্তি করে আদর্শ বিক্রিয়ার তাপ নির্ণয় করতে পারবে এবং তারপর এর জন্য আমাদের অন্য উদাহরণ থাকতে পারে তোমাদের আদর্শ দহনের তাপের থেকে পরের বিক্রিয়ার জন্য বিক্রিয়ার তাপ নির্ণয় করতে হবে তোমরা জানো এখানে ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক এসিডের সঙ্গে বিক্রিয়া করবে যেটা থেকে তোমরা পাবে ইথাইল অ্যাসিটেট এবং জল ক্ষেত্রে আমরা 1 মোল ইথানল নিয়েছি এবং তোমাদের আদর্শ দহনের তাপের উপর নির্ভর করে যেখানে প্রতিটি উপাদান 25 ডিগ্রী সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমোস্ফিয়ার কন্ডিশনে আছে এটা ইথানল এর জন্য দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের জন্যও দেওয়া আছে এখানে ইথাইল এসিটেট দেওয়া আছে জলের জন্য এটা অবশ্যই শূন্য হবে তাহলে এই উদাহরণ এর উপর ভিত্তি করে কিভাবে তোমরা আদর্শ দহনের তাপ নির্ণয় করবে তাহলে এখানে আবার একই প্রিন্সিপাল ব্যবহার করে তোমরা এটা নির্ণয় করতে পারো এবং এখানে তারপর বিক্রিয়ার আদর্শ তাপ দহন এর সঙ্গে সমান হবে এটা হবে এইটার মাইনাস তোমরা বলতে পারো এখানে 136691 এটা বিক্রিয়কের জন্য এবং এখানে 227448 এখানে এটা তোমাদের বিক্রিয়কের সাইড এখানে তারপর এর তোমরা জানো 87169 তারপর এখানে তোমরা বলতে পারো জলের জন্য 0 এবং আমরা বলতে পারি যে এখানে ব্র্যাকেট এর মধ্যে এবং শেষ পর্যন্ত তৃতীয় ব্র্যাকেট বন্ধ করা হলো তাহলে এটা প্রতিস্থাপন করার পর বিক্রিয়কের এবং উৎপন্ন উপাদানগুলির ভ্যালু তোমরা জানো এবং শেষ পর্যন্ত গণনা করার পর এটা আসবে পজিটিভ 359 কিলোজুল প্রতি গ্রাম মোল তাহলে এই ভাবেই তোমরা বিক্রিয়ার তাপ আদর্শ দহনের তাপ থেকে পেতে পারো এখন নির্দিষ্ট চাপ বনাম নির্দিষ্ট আয়তনে আমরা বিক্রিয়ার তাব আলোচনা করব এক্ষেত্রে আদর্শ বিক্রিয়ায় তাপ ও আদর্শের দহনের তাপের কন্ডিশন যাই হোক না কেন সেখানে কিছু চাপ এবং আয়তন অবশ্যই থাকবে যদি এটা বন্ধ পাত্র হয় অথবা খোলা অবস্থা হয় বা খোলা পাত্র হয় খোলা প্রক্রিয়া ইউনিক সিস্টেম হয় সেই অনুযায়ী তোমরা আদর্শ বিক্রিয়ার তাপ আদর্শ গঠনের তাপ আদর্শ দহনের তাপ নির্ণয় করবে সেটা আমরা ব্যাখ্যা করেছি এবং সেটার ওপর ভিত্তি করে অপারেটিং কন্ডিশন তোমরা জানো কিভাবে আদর্শ গঠনের উপর ভিত্তি করে আদর্শ বিক্রিয়ার তাপ নির্ণয় করা যায় শুধুমাত্র আদর্শ অবস্থাই নয় তোমরা বিক্রিয়ার তাপ অপারেটিং কন্ডিশনেও নির্ণয় করতে পারো তাপমাত্রার পরিবর্তন ও থাকতে পারে তাহলে এর উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সংবেদনশীল তাপ পরিবর্তন নির্ণয় করেছি এখন এই ক্ষেত্রে কন্ডিশন হল নির্দিষ্ট চাপে বিক্রিয়ার আদর্শ তাপ কি হবে এবং বিক্রিয়ার আদর্শ তাপ কি হবে বা নির্দিষ্ট আয়তনে বিক্রিয়ার তাপ কত হবে এখন কিছু কিছু ক্ষেত্রে তোমরা যেন এগুলি প্রয়োগ করা হয় যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রক্সিমেট এনালাইসিস এর ক্ষেত্রে অথবা কিছু অন্য অ্যানালিসিস এর ক্ষেত্রে যেমন নির্দিষ্ট তাপমাত্রায় বদ্ধ সিস্টেমে একটা পার্টিকেল সেখানে তোমরা জানো চাপ এবং আয়তন নির্দিষ্ট তাহলে কিভাবে বিক্রিয়ার তাপ নির্ণয় করা হবে বন্ধ আয়তনে বা নির্দিষ্ট আয়তনে এবং নির্দিষ্ট চাপে এখন ধরা যাক একটা পদার্থের বিক্রিয়ার তাপ যেটা তোমরা একটা বোম্ব ক্যালরিমিটার থেকে পেয়েছ তোমরা জানো এটা আসলে একটা নির্দিষ্ট আয়তন এর সিস্টেম কিন্তু এখানে চাপ নির্দিষ্ট নয় এবং এটা একটা বদ্ধ পাত্র যেখানে কিছু দহন বিক্রিয়া সম্পন্ন হয় এখন এই ক্ষেত্রে সেই রকম পদ্ধতিতে বোম্ব এর মধ্যে পদার্থ এখানে ছবিতে দেওয়া আছে দেখো এটা পুরোপুরি ভাবে সিল করা আছে এর আয়তন ছবিতে দেখানো আছে তোমরা দেখতে পাবে যে বোম্ব এর ভিতর তোমরা জানো একটা ক্রুসিবল রাখা আছে এবং এই ক্রুশিয়াল এর ভিতরে কিছু কঠিন পদার্থ রাখা আছে যেটাকে দহন করা হবে এবং তোমরা জানো কিছু তাপ তোমরা এখানে সরবরাহ করছে এবং তারপর সরবরাহ করা চুক্তি অনুযায়ী এবং তোমরা জানো অক্সিজেনের উপস্থিতিতে অন্যথায় এখানে হবে না তাহলে এখানে অক্সিজেন বন্ধ সিস্টেমের ইনলেট দিয়ে সরবরাহ করা হচ্ছে এবং এখানে বোম্ব ক্যালরিমিটার সিস্টেমে এয়ারটাইট সিলিং করা আছে এখানে তোমরা জানো এই সিস্টেমের বাইরে জল রাখা আছে এবং জলের কিছু তাপমাত্রা বজায় রাখা আছে এবং এই নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট আয়তন এর উপর ভিত্তি করে বিক্রিয়ার তাপ কত হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে এই বোম্ব ক্যালরিমিটার দিয়ে এখন এইরকম সিস্টেমের জন্য তারপর আমরা বলতে পারি সাধারণ এনার্জি ব্যালেন্স এখানে ডেল্টা U পরিমাণ কমে যাবে যেটা হলো মোট ইন্টার্নাল এনার্জির পরিবর্তন সেটা হবে Ut2 - Ut1 এখানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই বিক্রিয়া ঘটতে দেওয়া হবে তাহলে এই ক্ষেত্রে এই সময়ের ব্যবধানে মোট তাপশক্তি পরিবর্তিত হবে এবং এটা হবে সাধারণ এনার্জি ব্যলেন্স ইকুয়েশন অনুযায়ী অবশ্যই এর সঙ্গে কিছু অন্য টার্ম যেমন স্যাফট ওয়ার্ক এবং এখানে ও কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি থাকবে যেহেতু এটা একটা বদ্ধ পাত্র এখানে কোন পদার্থের প্রবাহ হবে না এবং এখানে বাইরে থেকে কোন পাম্প দিয়ে বা অন্য কিছু মেকানিক্যাল যন্ত্র দিয়ে কোন এনার্জি অথবা ওয়ার্ক ডান করা হবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখানে কোন ওয়ার্ক ডান নেই যেহেতু এটা একটা ব্যাচ প্রসেস এখানে মাস ফ্লো থাকবে এবং এখানে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না কারণ এখানে কোন প্রবাহ নেই পোটেনশিয়াল এনার্জি পরিবর্তিত হবে না কারণ তোমরা জানো ক্রুসিবল অথবা পদার্থটি একটা নির্দিষ্ট স্থানে রাখা আছে এবং তোমরা জানো অবস্থানের কোনো প্রভাব থাকবে না এবং একটি বিশেষ স্থানে মাধ্যাকর্ষণ এর কোনো প্রভাব থাকবে না তাহলে বাকি সবকিছু উপেক্ষা করে শেষ পর্যন্ত আমরা বলতে পারি তোমরা জানো স্যাফট ওয়ার্ক ফ্লো ওয়ার্ক এবং কাইনেটিক ও পোটেনশিয়াল এনার্জি টার্ম গুলি আছে তাহলে সময়ের সাপেক্ষে মোট তাপ সরবরাহের জন্য মোট এনার্জির পরিবর্তন এবং বোম্ব এর ভিতরের তাপমাত্রা পরিবর্তনের জন্য চূড়ান্ত এনার্জি ব্যলেন্স ইকুয়েশন এইভাবে দেওয়া যেতে পারে এবং এই বিক্রিয়ার উপর ভিত্তি করে সেই অনুযায়ী এখানে মুক্ত তাপ শক্তি বা এখানে উৎপন্ন তাপ শক্তি তোমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে Qv হল আসলে নির্দিষ্ট আয়তনে বোম্ব থেকে স্থানান্তরিত করা শক্তি এবং তারপর ধরা যাক ক্যালরিমিটার এ স্টেডি স্টেট ফ্লো এর জন্য বিক্রিয়ার তাপ যেখানে এক নম্বর পজিশনে ফ্লুইড প্রবেশ করছে এবং দুই নম্বর পজিশন দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরা জানো এটা একটা ওপেন প্রসেস ইউনিট সিস্টেম এবং এই সিস্টেমে কোন স্যাফট ওয়ার্ক সরবরাহ করা নেই এবং যদি এটাকে অনুভূমিকভাবে রাখা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি নগণ্য হবে অথবা এটা শূন্য হবে এবং কাইনেটিক এনার্জিকেও তোমরা শূন্য ধরে নিতে পারো তাহলে সেই ক্ষেত্রে যদি নির্দিষ্ট চাপে পদ্ধতিটি সম্পন্ন হয় সাধারণ এনার্জি ব্যালেন্স কমে যাবে ΔH Qp এর সমান হবে এখানে Q তে p হল সাফিক্স তাহলে ΔH Qp এর সমান হবে এখানে Qp হল নির্দিষ্ট চাপে ফ্লো ক্যালরিমিটার থেকে সরবরাহ করা তাপ এখন যদি আমরা Qp থেকে Qv বিয়োগ করি এবং তারপর এর সঙ্গে এনথালপির রিলেশন ব্যবহার করি ইন্টার্নাল এনার্জি হল H U pV ΔH - ΔU সমান হবে ΔpV এখন এই ΔH হল আসলে H2 - H1 এবং এটা স্টেট এক থেকে দুইয়ের মধ্যে একইভাবে এখান থেকে ওয়ার্ক ফ্লো হচ্ছে এবং এখানে তোমরা জানো t2 সময়ে H - pV এবং t1 সময়ে H - pV তোমরা জানো এই কন্ডিশন হল t2 থেকে t1 এখন আমরা আরও বলতে পারি যে বোম্ব ক্যালরিমিটার এর চারিপাশে যে জল আছে যখন আমরা সেই জলের তাপমাত্রার কিছু নিয়ন্ত্রণ করি তখন নির্দিষ্ট আয়তনের ব্যাচ প্রসেসে এনথালপির পরিবর্তন আউটলেট এবং ইনলেটের বিয়োগফল এর সঙ্গে সমান তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই Ht2 - Ht1 নির্দিষ্ট তাপমাত্রায় H2 - H1 এর সঙ্গে সমান হবে এবং আবার আমরা লিখতে পারি Qp - Qv এখানে v হল সাফিক্স যেটা নির্দিষ্ট আয়তনের তাপ রিপ্রেজেন্ট করছে তাহলে এখানে t2 এবং t1 তাপমাত্রার ব্যবধানে t2 তাপমাত্রা তে Qp - Qv হবে t1 তাপমাত্রা তে হবে - pV তাহলে এই ইকুয়েশন থেকে প্রথম কন্ডিশন থেকে দ্বিতীয় কন্ডিশনে আমরা ফ্লো ওয়ার্ক নির্ণয় করতে পারি নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনে তাপ শক্তির পরিবর্তন কত হবে এখন এই ইকুয়েশনের ডানপক্ষে ফ্লো ওয়ার্ক বিশ্লেষণ করব এখানে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কঠিন এবং তরল পদার্থের জন্য pV এর পরিবর্তন খুব নগণ্য এবং সেটাকে উপেক্ষা করা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসের জন্য পরিবর্তন আমাদের ধরতে হবে যেটা বিক্রিয়ক অথবা উৎপন্ন যৌগ এবং সরলিকরনের জন্য আমরা আদর্শ গ্যাস ধরে নিচ্ছি তারপর নির্দিষ্ট তাপমাত্রায় বাংলা লিখতে পারি pV nRT এবং তারপর pV এর গ্রেডিয়েন্ট কি হবে গ্রেডিয়েন্ট এর উপর নির্ভর করে বলতে হবে এখানে কত মোল আছে তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা n দিয়ে তাহলে ডেল্টা pV nRT যেখানে তাপমাত্রা নির্দিষ্ট এবং R ইউনিভার্সেল গ্যাস কনস্ট্যান্ট তাহলে এর উপর ভিত্তি করে তোমরা ইকুয়েশন জানো আমরা লিখতে পারি নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনে Qp - Qv হল তাপের পরিবর্তন সাধারণভাবে আমরা লিখতে পারি Δn x RT এখন তোমাদের নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনের পরীক্ষার বিক্রিয়ার তাপ দেবে এখন এই রকম অবস্থার কিছু উদাহরণ করা যাক এখানে এই ক্ষেত্রে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনের পার্থক্য নির্ণয় করতে হবে আমরা ধরে নিচ্ছি 25 ডিগ্রী সেন্টিগ্রেড এ বিক্রিয়াটি হচ্ছে এখানে এই কার্বন পার্টিকেল গুলি অক্সিজেন এর সঙ্গে বন্ধন করে নেবে এবং বোম্ব ক্যালরিমিটার এ এটার থেকে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড তাহলে এই ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনে বিক্রিয়ার তাপ কত হবে সেটা কিভাবে নির্ণয় করবে এই ক্ষেত্রে 1 মোল কঠিন কার্বন নেওয়া যাক এখানে দেওয়া ছবি অনুযায়ী সিস্টেম হল বোম্ব এবং Q হল এখানে Q এর ভ্যালু কত হবে এটা পজিটিভ হবে যেহেতু এটা বোম্ব শোষণ করছে এবং আমরা Qp - Qv ইকুয়েশন থেকে বলতে পারি এটা হল ডেল্টা n x RT তাহলে এই ইকুয়েশন এর উপর নির্ভর করে Qp - Qv এর ভ্যালু কি হবে সেটা পেতে পারি এখন এটা গণনা করার আগে আমাদের জানতে হবে ডেল্টা n কত তাহলে এই ডেল্টা n হবে এখানে উৎপন্ন যৌগ কি কি সেটা তোমরা জানো 1 এবং এখানে তোমরা বলতে পারো এটা হবে কার্বনের অর্ধেক তাহলে এটা সাধারণভাবে হবে যেমন আমরা বলতে পারি অর্ধেক এখন আমরা বলতে পারি যে যেহেতু c তোমরা জানো যে কঠিন সেই জন্য আমরা এখানে এই কোইফিশিয়েন্ট ধরতে পারবো না তাহলে এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি Qp - Qv হবে ডেল্টা n x ½ x R R এর ভ্যালু 8314 এটা আসলে জুল প্রতি মোল এই K এখানে এবং x এখানে R x এখানে t t এখানে 25 ডিগ্রী সেন্টিগ্রেড তাহলে এটা হবে 298 কেলভিন তোমাদের এটাকে পরিবর্তন করতে হবে তারপর শেষ পর্যন্ত তোমরা জানো এটা আসছে 1239 জুল প্রতিগ্রাম মোল তাহলে এটা হলো তোমাদের Qp - Qv নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তন এর উপর ভিত্তি করে এটাই হলো তোমাদের তাপ এর পার্থক্য এখন যদি পরিমাপ করা তাপ ধরা যাক যদি বোম্ব থেকে নির্গত পরিমাপ করা তাপ এর পরিমান 111 পয়েন্ট দুঃখিত 111759 জুল হয় এই মোট তাপের পরিমাণ বোম্ব থেকে নির্গত হয়েছে তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি Qp Qv 1239 তাহলে এটা আসছে এখানে তোমরা জানো যে 111759 এটা আসলে বিপরীত সেইজন্য নেগেটিভ এখানে 1239 তাহলে এটা আসছে 110520 জুল তাহলে এই পরিমান তাপ নির্দিষ্ট চাপে নির্গত হচ্ছে যেহেতু তোমাদের নির্দিষ্ট আয়তনে নির্গত অথবা উৎপন্ন তাপশক্তির এই ভ্যালু দেওয়া আছে যেটা হলো 111759 জুল এখন যদি আমরা সংশোধনের এই পরিমাপ জানি তোমরা জানো Qp এবং Qv তুলনামূলকভাবে নগণ্য পরিমাপ আসলে Qp এবং Qv এর উপর নির্ভর করে বিক্রিয়ার তাপ কত হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে তাহলে যে কোনো ক্ষেত্রে ধরা যাক যেকোন ক্ষেত্রে বিক্রিয়ার তাপ বোম্ব ক্যালরিমিটার এ নির্ণয় করা হয়েছে যেটা হলো নির্দিষ্ট কন্ডিশনে এবং নির্দিষ্ট আয়তনে ডেল্টা H এটা হবে Qvn তাহলে এটা এখানে হবে 111759 এটা হল নির্দিষ্ট আয়তন n দিয়ে ভাগ করা n এখানে 1 তাহলে এটা হবে শুধু 111759 জুল কার্বনের প্রতি গ্রাম মোল এবং একইভাবে নির্দিষ্ট চাপে আমরা পরীক্ষামূলকভাবে বিক্রিয়ার তাপ নির্ণয় করতে পারি যেহেতু দহন বিক্রিয়া থেকে প্রাপ্ত বিক্রিয়ার তাপের রিপোর্ট করা ভ্যালু এখানে আমরা লিখতে পারি যেহেতু নির্দিষ্ট চাপে বিক্রিয়ার তাপের রিপোর্ট করা ভ্যালু এখানে দেওয়া আছে ΔHrxn হ্যাট হবে Qp n তাহলে এটা হবে 110521 1 মোল কার্বন তাহলে এটা হবে 11052 জুল 521 দুঃখিত 521 জুল কঠিন কার্বনের প্রতি গ্রাম মোল তাহলে এটা নির্দিষ্ট চাপে তাহলে এই ভ্যালু আসলে পরীক্ষামূলক ভাবে পাওয়া গেছে যখন এখানে তোমরা জানো নির্দিষ্ট চাপে কোল পোড়ানো থেকে তাপ নির্গত হয় এবং নির্দিষ্ট চাপে বিক্রিয়ার নির্দিষ্ট তাপ এইভাবে নির্ণয় করা যায় এখন এই ভ্যালু এখন যদি তোমরা নির্দিষ্ট চাপে বিক্রিয়ার তাপের ভ্যালু জানো বা যদি পরীক্ষামূলকভাবেই এটা পেতে পারো নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট আয়তনে তোমরা সহজে নির্ণয় করতে পারবে কত তাপ নির্গত হচ্ছে তাহলে এইগুলো নির্দিষ্ট তাপমাত্রায় আদর্শ গ্যাসের ইকুয়েশন অনুযায়ী নির্গত হচ্ছে তাহলে এখান থেকে আমরা সহজেই নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট চাপ সিস্টেমের জন্য জিনিসগুলোকে সম্পর্কিত করতে পারি এবং একবার তোমরা যে কোন একটির ভ্যালু পেয়ে গেলে তোমরা অন্য ভ্যালু নির্ণয় করতে পারবে যেটা হলো বিক্রিয়া থেকে নির্গত তাপ তাহলে এটা খুবমজাদার জিনিস যে নির্দিষ্ট আয়তনের সিস্টেমের থেকে নির্দিষ্ট চাপ সিস্টেম তোমরা সবসময় উল্লেখ করো কারণ নির্দিষ্ট আয়তন বজায় রেখে পরীক্ষা করা খুব কঠিন যেখানে তোমরা জানো নির্দিষ্ট আয়তনের সিস্টেমের থেকে সিস্টেমে নির্দিষ্ট চাপ বজায় রাখা তুলনামূলকভাবে সহজ তাহলে যদি তোমাদের নির্দিষ্ট চাপ অনুযায়ী সিস্টেম থেকে নির্গত তাপ এর ভ্যালু থাকে তারপর এই ইকুয়েশনের রিলেশন অনুযায়ী তোমরা সহজেই নির্ণয় করতে পারবে নির্দিষ্ট আয়তনে বিক্রিয়া থেকে কি পরিমান তাপ নির্গত হচ্ছে তাহলে কোন কোন সময় নির্দিষ্ট আয়তনে বিক্রিয়ায় তাপের মান জানা প্রয়োজনীয় তাহলে আমরা বিক্রিয়ার তাপ এর উপর নির্ভর করে দহনের তাপ ব্যাখ্যা করেছি পরীক্ষামূলকভাবে ধরনের বিক্রিয়া করেছি এবং তাপ পেয়েছি আবার আলাদা আলাদাভাবে উপাদানগুলির দহনের তাপের থেকে মোট দহনের তাপ পেতে পারি আবার একবার তোমরা দহনের তাপ পেয়ে গেলে সেখান থেকে তোমরা বিক্রিয়ার তাপ নির্ণয় করতে পারবে তাহলে এই সবগুলোই পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং কিছু উদাহরণ তোমাদের দেওয়া হয়েছে আমি উপদেশ দেবো যে তোমরা টেক্সট বই দেওয়া উদাহরণ গুলি আরো অনুশীলন করো এবং তাপ এনার্জি ব্যালেন্স আরো ভালো করে বুঝতে সহায়ক হবে এবং এই ধারণার উপর ভিত্তি করে আরো গণনা করতে পারবে এবং পরের বক্তৃতায় আমরা মেটেরিয়াল ব্যালেন্স এবং এনার্জি ব্যালেন্স নিয়ে আরো বেশি কিছু আলোচনা করব সেখানে আমরা ট্রানজিয়েন্ট কন্ডিশন যেমন আনস্টেডি স্টেট কন্ডিশন ধরে নেব এবং কিভাবে মেটিরিয়াল ব্যালেন্স এবং এনার্জি ব্যালেন্স নির্ণয় করতে হয় সেটা দেখব তাহলে পরের মডিউল থেকে আমরা এটা আলোচনা করা শুরু করব